সুতরাং এই মডিউল হলো মেথড অফ মোমেন্টস নিয়ে যেই নামটা দেওয়া হয়েছে কারণ যেভাবে আমরা ইন্টিগ্রাল সমীকরণ সমাধান করি এতদূর পর্যন্ত আমরা একটি সহজ উদাহরণ দেখেছি ইন্টিগ্রাল সমীকরণের যেটা হলো একটি দড়ির আয়তন এর ক্ষেত্রে যেখানে পৃষ্ঠের চার্জ তার উপরে আছে এবং আমাদের বার করতে হবে ইলেকট্রস্ট্যাটিক পোটেনশিয়াল দ্বিতীয় জিনিস যা আমরা গঠন করেছিলাম সেটা হল পৃষ্ঠের ইন্টিগ্রাল সমীকরণ এবং আমরা বার করতে চেয়েছিলাম যে কিভাবে এটা সমাধান করব তাই মোটামুটি ভাবে এই পরিকল্পনা আমরা মেনে চলব এটা একটু বড় মডিউল হবে আমরা এই মেথড অফ মোমেন্টস এ ঢোকার আগে কিছু অংকের প্রেরণা এবং চিন্তাভাবনার সাধারণীকরণ নিয়ে গাণিতিক ভাবে দেখা যাক এবং তারপর আমরা এটি ব্যবহার করব দুই পরিস্থিতিতে তাই মূলত তুমি প্রথমে সাধারণ তত্ত্ব জানছো এবং তারপর এই দুই সমস্যাতে ব্যবহার করছ সুতরাং এটি আমাদের পদ্ধতি হতে চলেছে এবং আমরা যখন এটা করব আমরা এত দূর পর্যন্ত যা যা জেনেছি সব কিছু ব্যবহার করতে হবে অতএব ইন্টিগ্রাল সমীকরণ দিয়ে শুরু করে গ্রীন এর ফাংশনের ইন্টিগ্রেশনের সংখ্যাসূচক পদ্ধতি সবকিছু আসে একত্রিত ভাবে এই মডিউলে অতএব এগোনো যাক এবং আমরা আমাদের প্রেরণার দিকে তাকাই তাই চলো আমরা আমাদের মূল সমস্যার দিকে দেখি যা দিয়ে আমরা শুরু করেছিলাম ছাত্র প্রেরণা ছিল আমাদের ইন্টিগ্রাল সমীকরণ সুতরাং তোমরা সবাই ইন্টিগ্রাল সমীকরণ মনে রেখেছো তাহলে আমাদের একটি দড়ি ছিল y দিক বরাবর এরকমই ছিল এবং আমরা স্থানের যে কোন বিন্দুতে পোটেনশিয়াল বার করতে চেয়েছিলাম সমস্যাটা এরকমই ছিল এবং তারপর যা আমাদের প্রদত্ত ছিল তা হল একটি নল যা যুক্ত ছিল একটি ধ্রুব ভোল্টেজ এর সাথে সবকিছুই একটি ধ্রুবক ভোল্টেজে ছিল এবং এভাবে আমরা আমাদের সমস্যা গঠন করেছি এবং এটি সমাধান করার জন্য আমাদের দুটো পদক্ষেপ ছিল সুতরাং প্রথমত এই সমস্যাতে আমাদের অজানা কি ছিল ছাত্র চার্জ চার্জের বিতরণ ρ সুতরাং ρ ছিল আমাদের অজানা এবং তাহলে আমাদের প্রথম পদক্ষেপ হবে ρ বার করা এবং ρ পাওয়ার জন্য আমরা কি করেছিলাম প্রথম পদক্ষেপ ছিল যে আমাদের রৈখিক অংশকে ভগ্ন করা এবং আমরা সেটাকে কিসের ভিত্তিতে ব্যক্ত করেছিলাম ছাত্র বেসিস বেসিস সঠিক বেসিস ফাংশনের ভিত্তিতে এবং তারপর আমরা একটি সহজ পালস বেসিস ফাংশন ব্যবহার করেছিলাম একবার আমরা এটা জেনে গেলে আমরা আমাদের ইন্টিগ্রেশন এর ভিতর সবকিছু জেনে যাব এবং আমি এটির মান নির্ণয় করে যে কোনো জায়গায় V বার করতে পারি এটি আমাদের সাধারণ পদ্ধতি ছিল তাই এই গঠনের দিকে তাকিয়ে আমরা যা করেছি এত দূর পর্যন্ত তা হলো উদাহরণস্বরূপ যদি আমি একটি সমীকরণ নিতে চাই মনে করো যে একটি N x N সমীকরণের প্রণালী প্রদান করেছিল যা ব্যবহার করে আমি ρ সমাধান করব অতএব এই সমীকরণ গুলির যে কোন একটার দিকে দেখা যাক সুতরাং এই সমীকরণ গুলির যে কোন একটা নেওয়া যাক যা m নম্বর অংশকে বোঝায় এবং এর মধ্যবর্তী বিন্দু তাই বলা যাক কিছু r m সুতরাং এই সমীকরণ কিরকম দেখতে ছিল m সংখ্যক সমীকরণ N x N এর মধ্যে অতএব বাঁ দিকের অংশ ছিল এরকম আমি এই 4πε ডান দিকে রাখতে পারি তাই সেখানে V হলো বিন্দু যেখানে আমি আমার প্রদত্ত শর্ত যা সমান 14πε সেটা প্রয়োগ করছি এবং সেখানে একটি সঙ্কলন থাকবে n এর উপর যা সমান 1 থেকে m দুঃখিত N অতএব সেখানে আমাদের অনেক কিছু জিনিসের একটি সমষ্টি থাকবে এবং এই পালস বেসিস ফাংশন যদি আমি এটিকে bn বলি bn এর যেটাকে r' বলা যাক এটা কিছু ইন্টিগ্রাল হতে চলেছে dr' এর উপর এভাবেই আমরা করেছিলাম ভিতরে যাই থাকুক না কেন গুরুত্বপূর্ণ হয় না এই সমীকরণে আমি যেভাবে সমাধান করেছিলাম সেটা হল বাঁ দিকের অংশে এই V আমি জানি যে এটি একটি ধ্রুব 1 ভোল্ট সমান অতএব আমরা যা বার করতে সম্ভব হয়েছিলাম সেটা হচ্ছে এই বেসিস ফাংশন গুলির গুণক তাই এটি আমাদেরকে ρ ব্যক্ত করার অনুমতি দিয়েছিল সুতরাং এটা কেবলমাত্র একটি পুনরাবৃত্তি বা সারাংশ যা আমরা ইতিমধ্যেই দেখেছি সেটার অতএব এগুলো দেখে এবং আবার নতুন করে মনে করে আমি যদি এখন তোমাদের কে জিজ্ঞেস করি এই পদ্ধতিতে সঠিক মান পেতে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তোমরা কি মনে করো কতটা সঠিক মান পাব সেটা কটা কোষ আছে সেটার উপর নির্ভর করবে যত বেশি কোষের সংখ্যা ততটা সঠিক মান পাব অতএব অবশ্যই এটি যথেষ্ট পদ্ধতি যে আমার বিশাল সংখ্যক N দরকার এবং সেটা আমরা চিত্রলেখ সংক্রান্ত ফলাফল এ দেখেছিলাম আমি যদি বিশাল বড় N নিয়েও থাকি আর কি কোন সমস্যা ধারণামূলকভাবে আসতে পারে ছাত্র বেসিস বেসিস হ্যাঁ অতএব বেসিস ফাংশন অবাস্তব হয়ে যেতে পারে যেমন একটি পালস বেসিস ফাংশন ব্যবহার করা অবাস্তব কিন্তু তুমি একটি ত্রিকোণ বেসিস ফাংশন ব্যবহার করে দেখতে পাবে যে সেটি এর থেকে ভালো হচ্ছে সুতরাং বেসিস ফাংশন ভালো হতে পারে তাই বলা যাক যে আমি একটি খুব ভাল বেসিস ফাংশন নিয়েছি এবং আমি একটি বিশাল বড় N এর মান নিয়েছি আর কিছু যা আমাদের সমস্যা করতে পারে সুতরাং কৌশল হল এই বাঁদিকের অংশটা কি কি জানা বা আমাদের প্রদত্ত আছে এই সমস্যাতে ভোল্টেজ কোথায় দেওয়া আছে ছাত্র পৃষ্ঠতে পৃষ্ঠতে নলের পৃষ্ঠের উপর এই ধাতব নিখুঁত বিদ্যুত্প্রবাহ দেয়া হয়েছে অতএব এই নলের প্রত্যেকটি বিন্দু ধ্রুবক ভোল্টেজ পাচ্ছে কোথায় আমরা এটি হতে বাধ্য করছি আমরা মধ্যবর্তী অংশ বরাবর কিন্তু কিছু আলাদা আলাদা বিন্দুতে কটা আলাদা আলাদা বিন্দু ছাত্র N N আলাদা বিন্দু এটা করে আমরা নিশ্চিত করছি যে ভোল্টেজ rm এবং rm1 এর মধ্যে এখনো 1 ভোল্ট আছে আমরা বাঁদিককে rm বিন্দুতে হতে বাধ্য করছি এবং তারপর সুতরাং আমার এখানে একটি অংশ আছে এবং আর একটি অংশ ওখানে আছে অতএব প্রথম সমীকরণ এই বিন্দুটা নেবে দ্বিতীয় সমীকরণ এই বিন্দুটা নেবে কিন্তু আমরা কিছুই করছি না আমরা কেবল আশা করছি যে সমাধান সহজ হবে এবং ভালোভাবে কাজে লাগাতে পারবো কিন্তু আমরা কিছুই করছি না এটা নিশ্চিত করতে যে সমাধান ধারাবাহিকভাবে 1 ভোল্ট প্রত্যেক জায়গায় পাবো ছাত্র 1 ভোল্ট আমি কেবল 1 ভোল্ট তুমি জানো যে ভোল্টেজ যেটা প্রদত্ত আছে সেটা এই দড়ির প্রত্যেক বিন্দুতে দেওয়া আছে ছাত্র কিন্তু আমরা N বাড়াচ্ছি আমরা যখন n বাড়াই আমরা সেটির দিকে এগোই সুতরাং আমার প্রশ্ন হল N কে স্থির রেখে একটি খুব ভালো বেসিস ফাংশন নির্বাচন করেও তারপর কি তুমি কিছু করতে পারো আরো ভালো করার জন্য তাই উত্তরটি হলো হ্যাঁ এবং সেটা হচ্ছে আমাদের যা মেথদ অফ মমেন্টস করার চেষ্টা করে অতএব আমি এখানে কি করেছি সেটা হল আমি আমার ইন্টিগ্রাল সমীকরণকে ভগ্ন করেছি এবং এটি সমাধান করেছি অতএব আমাদের মূল সমস্যা এই পদ্ধতি নিয়ে সেটা হল যে আমরা V কে V0 এর সাথে rm ছাড়া বাকি বিন্দুতে সমান হতে বাধ্য করছি না অতএব আরো শক্তসমর্থ পদ্ধতি হল যাকে মেথড অফ মোমেন্টস বলা হয় এবং এই মেথড অফ মোমেন্টস আসলে হচ্ছে একটি খুবই সাধারণ পরিভাষা যা ইন্টিগ্রাল সমীকরণ পদ্ধতি অন্তর্ভুক্ত করে এটি ফাইনাইট এলিমেন্ট মেথড ও অন্তর্ভুক্ত করে অতএব এটি ইঞ্জিনিয়ারিংয়ে সর্বত্র পাওয়া যাবে